নমস্কার সুতরাং এই সপ্তাহে আমরা কয়েকটি দ্বি পোর্ট প্যারামিটার অবিকল z প্যারামিটার y প্যারামিটার এবং তারপরে h প্যারামিটার z প্যারামিটার নিয়ে আলোচনা করেছি তারপরে শেষ সেশনে আমরা টি প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করেছি যা সংক্রমণ প্যারামিটার এখন যখন সিস্টেমটি খুব বড় এবং জটিল আমরা কেবল একটি দ্বি পোর্ট নেটওয়ার্ক স্থাপন করে বিশ্লেষণ করতে পারি না সুতরাং সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ সিস্টেমকে একাধিক দুটি পোর্ট নেটওয়ার্কগুলিতে বিভক্ত করা যেতে পারে এবং সেগুলি উভয় ক্ষেত্রেই সংযুক্ত হতে পারে সিরিজ সমান্তরাল বা সম্ভবত ক্যাসকেড গঠনে সুতরাং আজ আমরা কীভাবে বিভিন্ন দ্বি পোর্ট নেটওয়ার্কগুলিকে আন্তঃসংযোগ করব এবং দ্বি পোর্ট নেটওয়ার্কগুলির সিরিজ সমান্তরাল বা ক্যাসকেডিংয়ের মতো আলাদা টপোলজিকাল অবস্থার সেরা বিকল্পগুলি কী হতে পারে সে সম্পর্কে আলোচনা করব সুতরাং আসুন আমরা নেটওয়ার্কগুলির আন্তঃসংযোগ শুরু করি যাতে আমরা আলোচনা করেছি যে বিশ্লেষণ এবং ডিজাইনের উদ্দেশ্যে বৃহত জটিল নেটওয়ার্কটিকে উপ নেটওয়ার্কগুলিতে বিভক্ত করা যেতে পারে সাব নেটওয়ার্কগুলিকে দ্বি পোর্ট নেটওয়ার্ক হিসাবে মডেল করা যেতে পারে সুতরাং আমরা যে বৃহত এবং জটিল নেটওয়ার্কগুলি তৈরি করি তার উপ নেটওয়ার্কগুলি আমরা একটি দ্বি পোর্ট নেটওয়ার্ক হিসাবে রূপান্তর করব এবং আমরা তাদের মূল নেটওয়ার্কটি সম্পাদন করতে আন্তঃসংযোগ করব সুতরাং আমরা এখন বলতে পারি যে দ্বি পোর্ট নেটওয়ার্কগুলি একটি বিল্ডিং ব্লক হিসাবে বিবেচনা করা যেতে পারে এবং এটি একটি জটিল নেটওয়ার্ক গঠনের জন্য আন্তঃসংযুক্ত হতে পারে যেমনটি আমরা আলোচনা করেছি যে আন্তঃসংযোগ সিরিজ সমান্তরাল বা ক্যাসকেড ফর্ম্যাটে হতে পারে এখন যদিও আন্তঃসংযুক্ত নেটওয়ার্কটি 6 টি প্যারামিটার সেটগুলির মধ্যে কোনওর দ্বারা বর্ণিত হতে পারে সেগুলি কী ছিল আমরা z প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করেছি তারপরে আমরা y প্যারামিটার তারপরে h প্যারামিটার তারপরে z প্যারামিটারগুলি তারপরে সংক্রমণ প্যারামিটারগুলি এবং বিপরীত সংক্রমণ প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করেছি সুতরাং আমাদের পূর্ববর্তী বক্তৃতাগুলিতে আমাদের আলোচিত দ্বি বন্দর নেটওয়ার্কের ভিত্তিতে এই 6 টি প্যারামিটার ছিল এখন আমরা এই 6 টি প্যারামিটার সেটগুলির সাহায্যে কোনও আন্তঃসংযুক্ত নেটওয়ার্কের বর্ণনা দিতে পারি তবে নির্দিষ্ট কিছু সেট বা প্যারামিটার রয়েছে যার একটি নির্দিষ্ট সুবিধা থাকতে পারে আসুন একটি উদাহরণ নিই ধরুন যে নেটওয়ার্কটি সিরিজের মধ্যে রয়েছে তার অর্থ আমরা যে দুটি উপ নেটওয়ার্ক তৈরি করেছি সেগুলি হল যদি এই উপ নেটওয়ার্কগুলি ধারাবাহিকভাবে থাকে তবে তাদের পৃথক z প্যারামিটারগুলি যুক্ত করতে যোগ করে বড় নেটওয়ার্ক করতে সেই ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্কগুলি উপ নেটওয়ার্কগুলি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে বৃহত্তর নেটওয়ার্কের সামগ্রিক প্যারামিটারগুলি সন্ধান করার জন্য z প্যারামিটারগুলি ব্যবহার করা ভাল একইভাবে যখন দ্বি পোর্ট নেটওয়ার্কগুলি সমান্তরালভাবে সংযুক্ত থাকে সেই ক্ষেত্রে y প্যারামিটার বৃহত্তর নেটওয়ার্কের y প্যারামিটারগুলি যোগ করতে পারে কিছু ক্যাসকেড নেটওয়ার্কও থাকতে পারে যেখানে একটি নেটওয়ার্কের আউটপুট অন্য দুটি পোর্ট নেটওয়ার্কের ইনপুট হিসাবে যায় সেই ক্ষেত্রে পৃথক সংক্রমণ প্যারামিটার একসাথে বৃহত্তর নেটওয়ার্কের সংক্রমণ প্যারামিটারগুলি পেতে গুণিত হতে পারে এখন এই 3 টি সংমিশ্রণ যা সিরিজ সমান্তরাল এবং ক্যাসকেড সংমিশ্রণগুলি সার্কিট বিশ্লেষণের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আমরা এখন দেখব যে আমরা সিরিজ সমান্তরাল বা ক্যাসকেড পদ্ধতিতে বিভিন্ন নেটওয়ার্কগুলিকে সংযোগ স্থাপন করার সময় এই প্যারামিটারগুলি কীভাবে ব্যবহার করতে পারি সুতরাং আসুন প্রথম মামলাটি নেওয়া যাক যে নেটওয়ার্কটি সিরিজ সংযুক্ত সুতরাং আপনি যদি এই চিত্রটিতে দেখেন তবে আমাদের কাছে দুটি নেটওয়ার্ক রয়েছে একটি নেটওয়ার্ক a এবং দ্বিতীয়টি নেটওয়ার্ক b এখন এই দুটি সিরিজে রয়েছে কারণ V1𝒂 এবং 𝐕1𝒃 পৃথক ভোল্টেজগুলি সম্পূর্ণ নেটওয়ার্কের ভোল্টেজটি 𝐕1 করার জন্য যোগ করে এছাড়াও বর্তমান 𝐈1 যা নেটওয়ার্কে প্রবাহিত হবে এটি নেটওয়ার্ক b তে প্রবাহিত হবে কারণ সিরিজ নেটওয়ার্কের ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট একই থাকবে সুতরাং আমরা এখানে বলতে পারি যে নেটওয়ার্কটি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে কারণ আপনি সম্পূর্ণ নেটওয়ার্ক পেতে ভোল্টেজ যুক্ত করছেন এখন আমরা যেমন জানি যে মোট ভোল্টেজ 𝐕1 𝐕1𝒂 𝐕1𝒃 আমরা প্রথমে নেটওয়ার্কের জন্য উভয় নেটওয়ার্কের জন্য পৃথক z প্যারামিটার সমীকরণ লিখব যা আমরা লিখতে পারি আমরা 𝐕1𝒂 𝒂𝐈11𝒂𝐈1𝒂 𝐳12𝒂𝐈2𝒂 𝒂 লিখতে পারি একইভাবে 𝐕2𝒂 𝐳21𝒂𝐈1𝒂 𝐳22𝒂𝐈2𝒂 সুতরাং আপনি এই চিত্রটি থেকে দেখতে পারেন এটি এই নেটওয়ার্কের z প্যারামিটার সমীকরণ হবে যা আমরা সবেমাত্র দেখেছি একইভাবে দ্বিতীয় দ্বি পোর্ট নেটওয়ার্কের জন্য যা N b হয় আমরা 𝐕1𝒃 𝐳11𝒃𝐈1𝒃 𝒃𝐈12𝒃𝐈2𝒃 লিখতে পারি 𝐕2𝒃 𝐳21𝒃𝐈1𝒃 𝐳22𝒃𝐈2𝒃 𝒃 এখন আপনি যদি এই চিত্রটি দেখেন তবে আমরা সহজভাবে বলতে পারি যে যেহেতু দ্বি পোর্ট নেটওয়ার্কগুলি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে যার অর্থ 𝐈1 𝐈1𝑎 𝐈1𝑏 কারণ উভয়পোর্টগুলিতে একই স্রোত প্রবাহিত হবে একইভাবে 𝐕1 𝐕1𝒂 𝐕1𝒃 সুতরাং এই দুটি সমীকরণ আমরা এই চারটি সমীকরণকে সহজ করার জন্য ব্যবহার করতে পারি যা আমরা নেটওয়ার্ক a এবং নেটওয়ার্ক b এর জন্য স্বতন্ত্রভাবে লিখেছিলাম যেহেতু আমরা জানি 𝐈1 𝐈1𝑎 𝐈1𝑏 𝐈2 𝐈2𝑎 𝐈2𝑏 এবং 𝐕1 𝐕1𝒂 𝐕1𝒃 আমরা পেতে 𝐕1 𝐕1𝒂 𝐕1𝒃 𝐳11𝒂 𝐳11𝒃𝐈1 𝐳12𝒂 𝐳12𝒃𝐈2 𝐕2 𝐕2𝒂 𝐕2𝒃 𝐳21𝒂 𝐳21𝒃𝐈1 𝐳22𝒂 𝐳22𝒃𝐈2 এখন আপনি যদি এই 2 টি সমীকরণ দেখতে পান তবে কী লিখতে পারেন বা 𝐳 𝐳𝒂 𝐳𝒃 সংক্ষেপে আমরা সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটার ম্যাট্রিক্স লিখতে পারি এটা হল নেটওয়ার্ক a এবং b এর পৃথক z প্যারামিটার ম্যাট্রিক্সের সংমিশ্রণ সুতরাং এর সাথে আমরা বলতে পারি যে সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটারগুলি পৃথক নেটওয়ার্কের z প্যারামিটারগুলির যোগফল সুতরাং এখন আমরা যা আলোচনা করেছি তা দ্বি বন্দর নেটওয়ার্কের জন্য ছিল আমরা এটি এন সেট উপ নেটওয়ার্কগুলিতে প্রসারিত করতে পারি যা সিস্টেমের সামগ্রিক নেটওয়ার্কের অংশ এখন যদি টু পোর্ট নেটওয়ার্কগুলি অন্য কোনও প্যারামিটার ব্যবহার করে h প্যারামিটার ব্যবহার করে প্রতিনিধিত্ব করে তবে আমরা কী করতে পারি যেহেতু আমরা জানি যে নেটওয়ার্কগুলি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে সর্বোত্তম জিনিসটি হল প্রথমে h প্যারামিটারগুলিকে পৃথক নেটওয়ার্কের সংশ্লিষ্ট z প্যারামিটারগুলিতে রূপান্তর করি এবং তারপরে নেটওয়ার্কের সামগ্রিক z প্যারামিটারগুলি পেতে z প্যারামিটারগুলির সংমিশ্রণটি ব্যবহার করি এবং তারপরে যখন আমরা সিরিজ নেটওয়ার্কের সার্কিটের সমস্ত প্যারামিটারগুলি পাই যা সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটার হয় আমরা এই z প্যারামিটারটিকে আবার h প্যারামিটারে রূপান্তর করতে পারি এটি নেটওয়ার্কে থাকতে পারে এমন যে কোনও ধরণের আন্তঃসংযোগের জন্য প্রযোজ্য তাই সম্ভবত y বা g বা অন্য কোনও প্যারামিটার যা আপনি সাব নেটওয়ার্কগুলি থেকে পেয়েছেন তাই আপনি প্রথমে এগুলিকে z প্যারামিটারে রূপান্তর করতে পারেন তারপরে যুক্ত করুন তাদের এবং চূড়ান্ত z প্যারামিটার ম্যাট্রিক্সকে h প্যারামিটার ম্যাট্রিক্সে ফিরে রূপান্তর করা যেতে পারে এখন আসুন দ্বিতীয় ক্ষেত্রে বিবেচনা করা যাক যাতে নেটওয়ার্কটি সমান্তরালভাবে সংযুক্ত থাকে সুতরাং এখানে আমাদের নেটওয়ার্ক a এবং নেটওয়ার্ক b রয়েছে সুতরাং এগুলি সমান্তরালে সংযুক্ত থাকে যখন তাদের পোর্ট ভোল্টেজগুলি সমান হয় এবং বৃহত্তর নেটওয়ার্কগুলির পোর্ট স্রোতগুলি পৃথক পোর্ট স্রোতের সমষ্টি হয় সুতরাং এর অর্থ 𝐕1 এবং 𝐕2 দুটি উপ নেটওয়ার্ক এবং 𝐈1 𝐈1𝑎 𝐈1𝑏 উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে এখন এই ক্ষেত্রে সার্কিটের অবশ্যই একটি সাধারণ রেফারেন্স থাকতে হবে সুতরাং এক্ষেত্রে এটি উভয় সাব নেটওয়ার্কের জন্য সাধারণ রেফারেন্স সুতরাং আমরা তাদের একসাথে সংযুক্ত করব যাতে আমরা সামগ্রিক নেটওয়ার্কের সাধারণ রেফারেন্স পাই সুতরাং যখন আপনি তাদের সকলকে সমান্তরালে সংযুক্ত করেন সাধারণ নেটওয়ার্কগুলি আপনি এগুলি একসাথে বেঁধে রাখবেন যাতে উপ নেটওয়ার্কগুলি সমান্তরাল হয়ে যায় এখন আমাদের কী করতে হবে সামগ্রিক নেটওয়ার্কের y প্যারামিটারগুলি খুঁজতে আমাদের y প্যারামিটার সমীকরণগুলি ব্যবহার করতে হবে যেহেতু এই 2 টি নেটওয়ার্ক সমান্তরাল তাই আমরা প্রথম y প্যারামিটার সমীকরণগুলি ব্যবহার করব সুতরাং আমরা নেটওয়ার্ক a জন্য কি লিখতে পারি 𝐈1𝒂 𝐲11𝒂𝐕1𝒂 𝐲12𝒂𝐕2𝒂 𝐈2𝒂 𝐲21𝒂𝐕1𝒂 𝐲22𝒂𝐕2𝒂 এখন নেটওয়ার্ক b জন্য আমরা আবার সমীকরণ লিখতে পারি 𝐈1𝒃 𝐲11𝒃𝐕1𝒃 𝐲12𝒃𝐕2𝒃 𝐈2𝒃 𝐲21𝒃𝐕1𝒃 𝐲22𝒃𝐕2𝒃 এখন যখন আমরা চিত্রটি দেখি তখন আমরা সহজেই লক্ষ্য করতে পারি যে যেহেতু দুটি নেটওয়ার্কই সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে তাই আমরা বলতে পারি 𝐕1 𝐕1𝑎 𝐕1𝑏 𝐕2 𝐕2𝑎 𝐕2𝑏 𝐈1 𝐈1𝑎 𝐈1𝑏 𝐈2 𝐈2𝑎 𝐈2𝑏 সুতরাং এখন যদি আমরা এই 2 সমীকরণের মানগুলিকে পৃথক স্রোত রাখি তবে আমরা কী পাই আমরা 𝐈1 𝐈1𝒂 𝐈1𝒃 𝐲11𝒂 𝐲11𝒃 𝐕1 𝐲12𝒂 𝐲12𝒃 𝐕2 𝐈2 𝐈2𝒂 𝐈2𝒃 𝐲21𝒂 𝐲21𝒃 𝐕1 𝐲22𝒂 𝐲22𝒃 𝐕2 সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটারগুলি হল বা সুতরাং সংক্ষেপে আমরা সামগ্রিক নেটওয়ার্কের y প্যারামিটার সমীকরণটি লিখতে পারি পৃথক সাব নেটওয়ার্কগুলির y প্যারামিটার ম্যাট্রিক্সের যোগফল সামগ্রিক নেটওয়ার্কের y প্যারামিটারগুলি পৃথক নেটওয়ার্কগুলির স্বতন্ত্র y প্যারামিটারগুলির যোগফল হিসাবে গণনা করা যেতে পারে এখন আবার এটি সমান্তরালভাবে সংযুক্ত যে দুটি বন্দর নেটওয়ার্কের যে কোনও n সংখ্যায় প্রসারিত হতে পারে এখন আসুন তৃতীয় কেসটি দেখুন যেখানে নেটওয়ার্কটি ক্যাসকেড ফ্যাশনে সংযুক্ত রয়েছে ক্যাসকেড ফ্যাশন মানে নেটওয়ার্ক বি তে একটি ইনপুট হিসাবে একটি আউটপুট দেওয়া হয় সুতরাং আপনি যদি এই চিত্রটিতে দেখতে পান তবে আমরা বলি যে কারেন্ট 𝐈1 এবং 𝐕1 হল সামগ্রিক নেটওয়ার্কের সামগ্রিক ভোল্টেজ এবং কারেন্ট এবং 𝐈2 𝐕2 সামগ্রিক নেটওয়ার্কের আউটপুট পোর্ট কারেন্ট এখন 𝐈2𝒂 যা নেটওয়ার্ক আউটপুট a একটি ইনপুট হিসাবে দেওয়া হবে যা নেটওয়ার্ক b তে 𝐈1𝒃 এ থেকে আমরা যা বলতে পারি সুতরাং আসুন প্রথমে এই দুটি দ্বি পোর্ট নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক সমীকরণ লিখি আমরা কী লিখতে পারি নেটওয়ার্কের জন্য আমরা লিখতে পারি যেমন নেটওয়ার্কের ABCD সমান ইনপুট সাইড ভেক্টর সেই নেটওয়ার্ক এ এর আউটপুট ভেক্টর একইভাবে নেটওয়ার্ক b র জন্যও আমরা লিখতে পারি ভেক্টর আউটপুট দ্বারা গুণিত নেটওয়ার্ক b এর জন্য ABCD প্যারামিটার সমান ইনপুট ভেক্টর হিসাবে এর ভেক্টর এখন চিত্র থেকে আমরা কী পর্যবেক্ষণ করতে পারি আমরা এটা বলতে পারি যে একইভাবে একইভাবে আউটপুট দিকে আমরা কী লিখতে পারি চিত্রটি থেকে এখন আমাদের কাছে এই তথ্য আছে আমরা যদি এই দুটি সমীকরণ দেখতে পাই যা আমরা কী লিখতে পারি আমরা এটি লিখতে পারি যেহেতু আমরা জানি কিন্তু অতএব এখন সুতরাং শেষ পর্যন্ত আমরা কি পেতে আমরা পেতে সুতরাং এর অর্থ হল যদি নেটওয়ার্কটি ক্যাসকেড ফ্যাশনে সংযুক্ত থাকে সামগ্রিক নেটওয়ার্কের ABCD প্যারামিটারটি উপ নেটওয়ার্কগুলির স্বতন্ত্র ABCD প্যারামিটারগুলির V গুণক হতে পারে সুতরাং যখন আপনি তুলনা সংক্ষেপে আপনি এটি লিখতে পারেন 𝐓 𝐓𝒂𝐓𝒃 T হল ট্রান্সমিশন প্যারামিটার অধিকার ছাড়া আর কিছুই নয় একে ABCD প্যারামিটারও বলা হয় এটি ক্যাসকেড নেটওয়ার্ক সংক্রমণের জন্য মূলত খুব গুরুত্বপূর্ণ সম্পত্তি এবং এ কারণেই ক্যাসকেড নেটওয়ার্কের ক্ষেত্রে রূপান্তর প্যারামিটারগুলি খুব দরকারী করে তোলে একটি জিনিস যা আমাদের সর্বদা মনে রাখতে হবে যে ম্যাট্রিকগুলি আমরা এখানে দেখছি তার গুণন অবশ্যই N a এবং N B নেটওয়ার্কগুলিকে ক্যাসকেড করা উচিত সুতরাং b যদি নেটওয়ার্ক অনুসরণ করে তবে ম্যাট্রিক্সের গুণটি 𝐓𝒂 𝐓𝒃 হবে 𝐓𝒃 𝐓𝒂 নয় যখনই আমাদের খুব বড় নেটওয়ার্ক রয়েছে এবং এটি ক্যাসকেড দ্বি পোর্ট নেটওয়ার্কগুলির সেট হিসাবে সংযুক্ত থাকে সামগ্রিক নেটওয়ার্কের T প্যারামিটারটি পৃথক সাব নেটওয়ার্কগুলির সমস্ত T প্যারামিটার ম্যাট্রিকগুলির গুণক সুতরাং আমরা যদি বলি যে N টু পোর্ট নেটওয়ার্ক রয়েছে যা সামগ্রিক বৃহৎ নেটওয়ার্কের অংশ সমস্ত n T প্যারামিটার ম্যাট্রিকগুলি ক্রমযুক্ত হবে যাতে ক্যাসকেড নেটওয়ার্কগুলি সংযুক্ত রয়েছে এখন আসুন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে নেটওয়ার্কের আন্তঃসংযোগ যা আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি তা বুঝতে পারি এখন এক্ষেত্রে একটি দুটি পোর্ট নেটওয়ার্কের z প্যারামিটারগুলি দেওয়া হয়েছে দ্বিতীয় নেটওয়ার্কের z প্যারামিটারটি আমাদের খুঁজে বের করা দরকার যেহেতু এই দুটি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে আমরা কেবল দ্বিতীয় দুটি z প্যারামিটারগুলি নিতে পারি পোর্ট নেটওয়ার্ক কারণ এটি আপনি দ্বিতীয় দ্বি পোর্ট নেটওয়ার্ক দেখতে পাবেন এবং সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটারটি পেতে আমরা এই দুটি z প্যারামিটার ম্যাট্রিকগুলি যোগ করতে পারি সুতরাং প্রথম কাজটি হল আমরা উপরের নেটওয়ার্কের z প্যারামিটারগুলি জানি তারপরে আমাদের নীচের নেটওয়ার্কের z প্যারামিটারগুলি সন্ধান করতে হবে এখন আপনি যদি এই নির্দিষ্ট দুটি পোর্ট নেটওয়ার্কের তুলনা করেন আপনি বলতে পারেন এটি T নেটওয়ার্কের একটি রূপ সুতরাং আমরা কেবল এই ধরণের নেটওয়ার্কের Z প্যারামিটারগুলি 𝐳12𝐳 𝐳21𝒃 10 z11𝒃 𝐳22𝒃 হিসাবে লিখতে পারি দ্বিতীয় দ্বি পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে আসুন আমরা এটি Nb বলি আমরা z প্যারামিটার ম্যাট্রিক্সকে 10 এর সমান উপাদান হিসাবে প্রথম সংকলন করতে পারি এবং প্রথম দুটি পোর্ট নেটওয়ার্কের জন্য ইতিমধ্যে হাতে z প্যারামিটার রয়েছে যাতে কেবলমাত্র সামগ্রিক নেটওয়ার্কের z প্যারামিটার পান তো আমরা কী লিখতে পারি কিন্তু 𝐕1 𝐳11𝐈1 𝐳12𝐈2 22𝐈1 18𝐈2 𝐕2 𝐳21𝐈1 𝐳22𝐈2 18𝐈1 30𝐈2 ইনপুট বন্দরেও 𝐕1 𝐕𝑆 − 5𝐈1 এবং আউটপুট পোর্ট উপরের দুটি সম্পর্ককে z প্যারামিটারের প্রথম সমীকরণে প্রতিস্থাপন করা আমরা পেয়েছি একইভাবে z প্যারামিটারের দ্বিতীয় সমীকরণে একই সম্পর্কগুলি ব্যবহার করে উপরের দুটি সমীকরণ ব্যবহার করে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে প্রদত্ত সার্কিটের সাহায্যে আপনি এগুলিকে দ্বি পোর্ট উপ নেটওয়ার্কে রূপান্তর করতে পারবেন এবং যেহেতু এই ক্ষেত্রে নেটওয়ার্কটি সিরিজের সাথে সংযুক্ত রয়েছে আমরা z প্যারামিটারগুলি উত্তরটি VS দ্বারা প্রদত্ত উত্তরটি খুঁজে পেতে ব্যবহার করতে পারি এই বিশেষ উদাহরণ এখন আসুন আমরা আরেকটি উদাহরণ নিই যেখানে আমাদের সার্কিটের Y প্যারামিটারগুলি সন্ধান করতে হবে তাই আপনি যদি দেখেন যে এই দুটি পোর্ট সাব নেটওয়ার্কগুলি সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে যাতে আমরা সহজেই Y প্যারামিটারগুলি সন্ধান করতে পারি আমরা কি করতে পারি আমরা স্বতন্ত্র সাব নেটওয়ার্কগুলির Y প্যারামিটারগুলি খুঁজে পেতে পারি সুতরাং পৃথক উপ নেটওয়ার্কগুলির অর্থ একটি হল এটি হল এই উপ নেটওয়ার্কগুলি এবং অন্যটি হল এটি উপ নেটওয়ার্ক সুতরাং আপনি যদি Y প্যারামিটারগুলির ক্ষেত্রে স্মরণ করেন তবে আমরা কীভাবে Y প্যারামিটারগুলির পৃথক উপাদানগুলি সংকলন করব আমরা লিখতে পারি এইভাবে সুতরাং এখন এটির সাহায্যে আমরা আমাদের আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি যেখানে আমরা বিভিন্ন দ্বি পোর্ট নেটওয়ার্কের আন্তঃসংযোগ সম্পর্কে আলোচনা করেছি সুতরাং এই অধিবেশনে আমরা বলতে পারি যে পূর্ববর্তী বক্তৃতাগুলিতে আমরা বিভিন্ন দ্বি পোর্ট প্যারামিটারগুলি আলোচনা করেছি যে কোনওটিতে পরস্পর সংযুক্ত হতে পারে বৃহত্তর নেটওয়ার্কগুলি বিশ্লেষণ করার জন্য ফ্যাশন আপনাকে ধন্যবাদ